এই বক্তৃতাতে আমরা মাইক্রোপ্রসেসর কয়েকটি প্রাথমিক ধারণা সম্পর্কে কথা বলব কারণ এটি যে কোনও এম্বেডেড সিস্টেমের পিছনে থাকা মস্তিষ্ক বা প্রসেসিং শক্তি এইগুলির মধ্যে প্রধান পার্থক্যগুলি কী তা জানা দরকার আমরা কম্পিউটার আর্কিটেকচারের কিছু শ্রেণিবিন্যাসের কথা বলব তারপরে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রোকন্ট্রোলারগুলির প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করবো একটি কম্পিউটার সিস্টেম কীভাবে মূলত কাজ করে তা দিয়ে বক্তব্য শুরু করি একটি কম্পিউটার সিস্টেমের ব্যাপারে আপনি জানেন যে CPU নামে একটি কিছু রয়েছে যা সমস্ত গণনা করে আপনি এই স্কিম্যাটিক ডায়াগ্রামটি সংরক্ষণ করা হয় CPU কী করে এটি প্রোগ্রাম memory থেকে একের পর এক নির্দেশনা আনে এগুলি সম্পাদন করে এবং কার্যকর করার সময় এটি ডেটা memory এর মধ্যে কিছু ডেটা স্থানান্তর করতে পারে কোনও ডেটা পড়ে বা ডেটা memoryতে ফিরে ডেটা লেখা যেতে পারে প্রসেসিংয়ের পাশাপাশি কম্পিউটার সিস্টেমটি প্রায়শই বাইরের বিশ্বের সাথে ইন্টারফেস বা যোগাযোগ করা প্রয়োজন বাইরের পৃথিবী সাধারণত ব্যবহারকারী যিনি একটি ডেস্কটপ বা ল্যাপটপের মতো প্রচলিত সিস্টেমগুলির জন্য একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করছেন IO সাবসিস্টেম ব্যবহারকারীদের কম্পিউটিং সিস্টেমের সাথে পারস্পরিক ক্রিয়া করার অনুমতি দেয় বাইরের পৃথিবী সর্বদা একজন হতে পারে না এটি পরিবেশ হতে পারে এটি কিছু তাপমাত্রা চাপ আর্দ্রতা পরিবেশের কিছু parameter অনুভব করে এবং সেগুলি হল ইনপুট এবং একইভাবে এটি কিছু সংশোধনমূলক পদক্ষেপ নিতে পারে যেমন এটি একটি হিটার চালু করতে পারে compressor চালু করতে পারে এবং আরও এগুলি আউটপুট ডিভাইস instruction সেট আর্কিটেকচার সম্পর্কে কথা বলা এটি এমন এক উপায় যা আপনি কম্পিউটার সিস্টেমগুলিকে শ্রেণিবদ্ধ করতে পারেন instruction সেটগুলির ক্ষেত্রে বিস্তৃত শ্রেণিবিন্যাসের উপর নির্ভর করে CPU কোন ধরণের নির্দেশনা যা ডেস্কটপ ল্যাপটপ এবং সার্ভারের বাজারে প্রাধান্য দেয় প্রসেসরের 90 এরও বেশি ইন্টেল বা ইন্টেলের তৈরি কিছু ক্লোন দ্বারা তৈরি করা হয় এগুলিকে CISC বলা হয় প্রচুর flexibility এবং বৈশিষ্ট্য সহ নির্দেশটি মোটামুটি জটিল হতে পারে reduced instruction set computers বা RISC নামে আরও একটি দর্শন আছে এখানে instruction সেটটি খুব সহজ করে দেওয়া হয়েছে এবং তাই হার্ডওয়্যারে কম্পিউটার সিস্টেমটি প্রয়োগ করা অনেক সহজ কিছু দিক থেকে instruction কার্যকর করার ক্ষেত্রে এটি আরও কার্যকর আজ আমরা যে মাইক্রোকন্ট্রোলারগুলি দেখি তারা বেশিরভাগই RISC আর্কিটেকচারের ভিত্তিতে কারণ মূলত এই কারণেই তাদের কার্যকর করা সহজ কেবল মাইক্রোকন্ট্রোলারই নয় কিছু স্তরের বেশিরভাগ আধুনিক প্রসেসরগুলি instruction কার্যকরকরণের RISC দর্শনের উপর ভিত্তি করে কারণ এটি নির্দেশনা execution ইউনিটকে আরও দক্ষ করে তোলে সুতরাং এমনকি আমি যেসব ইন্টেল প্রসেসরগুলি নিয়ে কথা বলছি সেগুলি CISC ভিত্তিক অভ্যন্তরীণভাবে এই জটিল instruction সরল instruction বা মাইক্রো নির্দেশাবলীতে বিভক্ত হয়ে যায় এগুলি দেখতে আরও একটি RISC নির্দেশাবলীর মতো দেখা যায় যা নিয়ামক ব্যবহার করে দক্ষতার সাথে সম্পাদন করা হয় memory সিস্টেমের বিষয়ে কথা বলতে বলতে এখানে দুটি ধরণের memory থাকতে পারে যার মধ্যে এলোমেলো random access memory আছে যেখানে উভয়ই পড়তে এবং লিখতে পারা যায় এবং অন্যটি কেবল তখনই memory যখন আপনি স্থায়ীভাবে কিছু সঞ্চয় করেন আপনি কেবল সেগুলি থেকে পড়তে পারবেন RAM সাধারণত volatile volatile অর্থ তারা শক্তিটি চালু হওয়ার সময় কেবলমাত্র মানগুলি বজায় রাখে আপনি বিদ্যুৎ স্যুইচ অফ করার সাথে সাথে ডেটা নষ্ট হয়ে যায় মাইক্রোকন্ট্রোলার জন্য RAM গুলি সাধারণত ডেটা মেমরিতে ডেটা সঞ্চয় করতে ব্যবহৃত হয় তবে আপনি যখন প্রোগ্রাম memoryর কথা বলছেন সেই স্থানটি আপনি যেখানে কোনও প্রোগ্রাম সংরক্ষণ করছেন সেখানে এই memory সাধারণত অস্থিতিশীল যার অর্থ এটি একটি ROM কারণ আপনি একবার বিদ্যুৎ বন্ধ করলেও প্রোগ্রামটি নষ্ট হবে না তা এটি সংরক্ষণ করে বেশিরভাগ মাইক্রোকন্ট্রোলারগুলিতে প্রোগ্রাম memory এর একটি ক্ষেত্র থাকে যা ROM ব্যবহার করে প্রয়োগ করা হয় তবে আজকাল এমন কিছু মাইক্রোকন্ট্রোলার রয়েছে যা কিছু ফ্ল্যাশ memory এর মতো বিকল্প প্রযুক্তি ব্যবহার করে এটি non volatile যেখানে আপনি কিছু প্রোগ্রাম সঞ্চয় করতে পারেন আপনি চাইলে প্রোগ্রামটিও পরিবর্তন করতে পারেন তবে আপনি যদি বিদ্যুৎ বন্ধ করে দেন তবে প্রোগ্রামটি ধ্বংস হয় না CPU আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত instruction সেট আর্কিটেকচারের কথা বলছি এখন এখানে CPU কীভাবে কাজ করে সে সম্পর্কে এখানে একটি বিস্তৃত শ্রেণিবিন্যাস রয়েছে আমরা ভন নিউম্যান হার্ভার্ড শ্রেণির কথা বলি মূল পার্থক্যটি হল ভন নিউম্যান আর্কিটেকচারে আমাদের একক memory রয়েছে যেখানে instruction এবং ডেটা উভয়ই সংরক্ষণ করা হয় আপনি আমাদের চারপাশে যে প্রচলিত কম্পিউটার সিস্টেম দেখেন তা বেশিরভাগ ভন নিউমান আর্কিটেকচারের উপর ভিত্তি করে তবে হার্ভার্ড আর্কিটেকচারে ধারণাগতভাবে দুটি পৃথক memory রয়েছে একটিতে প্রোগ্রাম সঞ্চয় করা হয় অন্যটিতে আপনি ডেটা সঞ্চয় করা হয় বেশিরভাগ মাইক্রোকন্ট্রোলারই এই নীতি অনুসরণ করে তাদের আলাদা memory আছে সুতরাং instruction সাধারণত কোনও ROM এ সংরক্ষণ করা হয় যখন কোনও RAM এ ডেটা সংরক্ষণ করা হয় চিত্রগতভাবে ভন নিউমান এবং হার্ভার্ডের architecture গুলি এটির মতো দেখানো যেতে পারে ভন নিউমন আর্কিটেকচারে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেটা এবং program memory রয়েছে যদিও আপনি এগুলিকে পৃথক হিসাবে দেখিয়ে চলেছেন কিন্তু CPU একই address ব্যবহার করে তাদের একই ডেটা বাসের করছে সুতরাং CPUর ক্ষেত্রে এটি প্রদর্শিত হবে যে memory একই তবে বাস্তবে আমরা এই চিত্রটি যেমন দেখায় ঠিক তেমন আলাদা আলাদা জায়গায় আলাদা করে রাখতে পারি তবে CPU সম্পর্কিত যেভাবে ঠিকানাগুলি উত্পন্ন হয় তা একীভূত করা হয় একই address এবং ডেটা লাইনগুলি প্রোগ্রামের পাশাপাশি ডেটা স্থানান্তর করতে ব্যবহৃত হয় এবং IO ডিভাইসগুলিও একই বাসের মাধ্যমে সাধারণত সংযুক্ত থাকে রূপক ভন নিউম্যান আর্কিটেকচারটি দেখতে কেমন লাগে অবশ্যই পরিশীলিত Architechture রয়েছে যেখানে সমান্তরালভাবে ডেটা স্থানান্তর করার জন্য একাধিক বাস থাকতে পারে হার্ভার্ড আর্কিটেকচারে পৃথক ডেটা ও প্রোগ্রাম memory রয়েছে এবং address এবং ডেটা বাসগুলি সম্পূর্ণ পৃথক সুতরাং আপনি সমান্তরালভাবে কোনও প্রোগ্রাম আনার সময় আপনি ডেটা memoryতে কিছু ডেটা আনতে বা লিখতেও পারেন এবং কিছু architecture এ IO ডিভাইসগুলি পৃথক address এবং ডেটা বাসের মাধ্যমে সংযুক্ত থাকে অসুবিধাটি হল বাহ্যিক ডিভাইসগুলির ইন্টারফেস করার জন্য আপনার প্রচুর বাস প্রচুর IO পিনের প্রয়োজন তবে সুবিধাটি হল আপনি দ্রুত এবং সমান্তরাল ডেটা স্থানান্তর বৈশিষ্ট্যগুলি পান আসুন এখন একটি মাইক্রোপ্রসেসরে আসি মাইক্রোপ্রসেসর কী আচ্ছা আমরা দেখেছি একটি CPU কি মাইক্রোপ্রসেসর একটি সাধারণ শব্দ যার অর্থ একটি CPU একক ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপের মধ্যে বসানো অর্ধপরিবাহী প্রযুক্তির অগ্রগতির সাথে আগে CPU সার্কিটগুলি খুব বড় এবং বিশাল ছিল তারা আরও ছোট এবং ছোট হতে শুরু করেছে এবং এখন তারা একক চিপের ভিতরে ফিট করতে পারে উদাহরণস্বরূপ আমরা যদি পেন্টিয়াম CPU চিপটি রয়েছে মাইক্রোপ্রসেসরের ভিতরে জিনিসগুলি সাধারণত কী থাকে রেজিস্টারগুলির একটি সেট রয়েছে কিছু সাধারণ কিছু বিশেষ যা অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় একটি ALU আছে যেখানে সমস্ত ডেটা প্রসেসিং করা হয় উভয় গাণিতিক করে মাইক্রোপ্রসেসরটি মূলত এটি পর্যায়ক্রমে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলি মূল উপাদান আপনি এখানে রেজিস্টারগুলি দেখতে পারেন আপনি ALU দেখতে পারেন আপনি নিয়ন্ত্রণ ইউনিট দেখতে পারেন এবং বাহ্যিকভাবে কয়েকটি বাস অ্যাড্রেস ব্যবহার করা হবে এবং কন্ট্রোল বাসে অন্যান্য সংকেত যেমন read write enable বিভিন্ন ধরণের interrupt এবং অন্যান্য জিনিস থাকবে ধীর memoryগুলিকে ফাঁকে ফাঁকে দেওয়ার জন্য কিছু সংকেত থাকবে অন্যান্য অনেক সংকেত রয়েছে যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এখন মাইক্রো কম্পিউটারটি সম্পর্কে কথা বলি এগুলি মূলত মাইক্রোপ্রসেসর এবং ডেস্কটপ বা ল্যাপটপের অভ্যন্তরে কেবল মাইক্রোপ্রসেসরই থাকে না memory রয়েছে অন্যান্য ডিভাইস রয়েছে একটি ডিস্ক ড্রাইভ রয়েছে কিছু অন্যান্য ইন্টারফেস রয়েছে কীবোর্ড এবং মাউস সংযোগের জন্য উদাহরণস্বরূপ প্রিন্টারগুলি যা আমাদের সম্পূর্ণ করে তোলে কম্পিউটার এটি একটি মাইক্রো কম্পিউটার এটি একটি মাইক্রোপ্রসেসর ব্যবহার করে নির্মিত একটি কম্পিউটার সিস্টেম এখন একটি মাইক্রোপ্রসেসরে মূলত কিছু রেজিস্টার ALU এবং নিয়ন্ত্রণ থাকে এটিতে কোনও memory বা IO র কোনও সুবিধা নেই একটি কম্পিউটার সিস্টেম তৈরি করতে আমাদের এই সমস্ত ডিভাইসকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে হবে তবে সমস্যাটি হল যেহেতু আপনাকে মাইক্রোপ্রসেসরের চারপাশে এতগুলি জিনিস ইন্টারফেস করতে হবে সিস্টেমটি জটিল ভারী এবং ব্যয়বহুল হয়ে ওঠে এছাড়াও এটি উল্লেখযোগ্যভাবে উচ্চ শক্তি গ্রহণ করে যদি আপনি এটি ডেস্কটপ বা ল্যাপটপের মতো উচ্চ পারফরম্যান্স অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করেন তবে এটি ঠিক আছে তবে এম্বেড হওয়া সিস্টেমগুলির জন্য নয় অতি স্বল্প শক্তি বহনযোগ্যতা ছোট আকারের এই বৈশিষ্ট্যগুলি বেশ প্রয়োজনীয় আপনি দেখতে পাচ্ছেন এমন একটি মাইক্রো কম্পিউটার একটি মাইক্রোপ্রসেসরের চারপাশে নির্মিত আপনার memory রয়েছে আপনি IO পোর্ট মাধ্যমে আপনি বেশ কয়েকটি IO ডিভাইসের সাথে ইন্টারফেস করতে পারেন এখন আসুন মাইক্রোকন্ট্রোলারের ব্যাপারে আসি যা এম্বেডেড সিস্টেমগুলির হৃদয় মাইক্রোকন্ট্রোলার কী একটি মাইক্রো কম্পিউটার আমরা বলেছি এটি একটি মাইক্রোপ্রসেসরের চারপাশে নির্মিত কম্পিউটার সিস্টেম এখন যদি পুরো মাইক্রো কম্পিউটারটি আমরা সংকুচিত করতে পারি এবং একটি একক চিপের ভিতরে রাখতে পারি তবে আমি একটি মাইক্রোকন্ট্রোলার পাই যেহেতু আমি সমস্ত কিছু একক চিপে রাখছি মোট চিপ অঞ্চলটি প্রসেসর memory ইত্যাদি দ্বারা ভাগ করে নিতে হবে সুতরাং একটি মাইক্রোকন্ট্রোলার মূলত একটি চিপে একটি কম্পিউটার কারণ এটি একটি চিপে থাকে এটি তুলনামূলকভাবে খুব কম ব্যয়বহুল এবং সস্তা এটি ছোট এটি খুব কম শক্তিও খরচ করে প্রকৃতপক্ষে এগুলি এম্বেডেড সিস্টেম ডিজাইনে খুব বেশি ব্যবহৃত হয় আপনি যদি এই পরিকল্পনার দিকে তাকান তবে উপস্থিত বৈশিষ্ট্যগুলি কী কী তা বুঝতে পারেন আপনি দেখতে পাবেন যে এখানে CPU রেজিস্টার আএলইউ এবং নিয়ন্ত্রণ রয়েছে কিছু memory অবশ্যই আছে আপনার খুব বড় memory থাকতে পারে না কিছু memory রয়েছে যা আকারে ছোট IO ডিভাইস সংযোগের জন্য কিছু সুবিধা থাকতে পারে কিছু টাইমার এবং কাউন্টার রয়েছে যা অনেকগুলি অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সেখানে interrupt সার্কিট রয়েছে এবং এনালগ পোর্টগুলির সাথে এক ধরণের অ্যানালগ থাকে তবে এই জাতীয় ডিভাইসগুলি ইন্টারফেস করা খুব সুবিধাজনক হয়ে ওঠে সাধারণত এই সমস্ত সুবিধা চিপের ভিতরে feed করা হয় মাইক্রোকন্ট্রোলাররা সাধারণত কিছু ডেটাতে কাজ করে যা কিছু ইনপুট পোর্টের মাধ্যমে করা হয় পোর্টগুলির মাধ্যমে বাইরে থেকে আসা ডেটা এবং এখানে একটি প্রোগ্রাম চলছে এবং আমি যেমন বলেছি যে তাদের এনালগ পিন টাইমার কাউন্টার এবং অন্যান্য ইউটিলিটি সার্কিটরি রয়েছে উদাহরণস্বরূপ আপনার একটি Pulse Width Modulation সার্কিট থাকতে পারে যা খুব কার্যকর কারণ আমরা পরে দেখব এটি একটি মাইক্রোকন্ট্রোলারের একটি সামান্য বিশদ চিত্র এখানে বেসিক মাইক্রোপ্রসেসর রয়েছে রেজিস্টার ALU এবং নিয়ন্ত্রণ কিছু প্রোগ্রাম memory আছে প্রোগ্রাম সংরক্ষণ করার জন্য একটি memory রয়েছে আপনার ডেটা interrupt ইত্যাদি এই সমস্ত সুবিধা আজ সাধারণ মাইক্রোকন্ট্রোলারগুলিতে সরবরাহ করা হয় যাতে আপনি প্রায় কোনও প্রকারের জন্য এটি ব্যবহার করতে পারেন এম্বেডেড সিস্টেম অ্যাপ্লিকেশনগুলির এছাড়াও আপনার কাছে power supply reset interrupts clock ইত্যাদি রয়েছে এগুলি আপনি দেখতে পাচ্ছেন কিছু সাধারণ মাইক্রোকন্ট্রোলার যা PIC নামে একটি সংস্থা তৈরি করে এখন তুলনায় আপনি পুরানো মাইক্রোপ্রসেসরগুলির একটি Motorola 68000 দেখতে পান এটি একটি 48 পিনের চিপ আকারে এত বড় তুলনায় ক্ষুদ্রতম PIC প্রসেসর আপনি দেখতে পাচ্ছেন এমন একটি মুদ্রার আকারের এখন মাইক্রোকন্ট্রোলাররা তাদের নিজস্বতায় কম্পিউটার PC হল একটি মাইক্রোপ্রসেসরের নির্মিত কম্পিউটার তাহলে মূল পার্থক্যগুলি কী কী এখনও কিছু পার্থক্য আছে যখন কোনও PC প্রোগ্রামটি চালায় সমস্যাটি কোথা থেকে আসে এগুলি প্রথমে হার্ড ডিস্ক বা ফ্ল্যাশ memory প্রযুক্তির উপর ভিত্তি করে সলিড স্টেট ড্রাইভে মতো অপারেটিং সিস্টেম রয়েছে তারা মোটামুটি জটিল প্রোগ্রাম প্রোগ্রামটি কার্যকর হওয়ার সময় তারা নিম্ন স্তরের সমস্ত ক্রিয়াকলাপ পরিচালনার জন্য দায়বদ্ধ যখনই কোনও ইনপুট আউটপুট অপারেশন হয় এটি অপারেটিং সিস্টেম এতে চালকরা IO অপারেশনগুলি যত্ন নেওয়ার জন্য আহ্বান জানানো হয় তবে একটি মাইক্রোকন্ট্রোলার একটি খুব ছোট সিস্টেম আপনি একটি ডিস্ক রাখার সামর্থ্য রাখতে পারবেন না সবকিছু সেই মাইক্রোকন্ট্রোলারের মধ্যেই থাকবে একটি কম্পিউটার সিস্টেমে আপনি ডিস্ক থেকে আপনার যে কোনও প্রোগ্রাম লোড করতে পারেন এবং এটি চালাতে পারেন তবে এসি মেশিনের অভ্যন্তরে বসে থাকা একটি মাইক্রোকন্ট্রোলার কেবল সেই প্রোগ্রামটি চালাবে যা এসি মেশিনকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বানানো সুতরাং একটি সাধারণ মাইক্রোকন্ট্রোলারে চিপের অভ্যন্তরে একটি ছোট্ট ROM থাকে এটি স্থির প্রোগ্রামটি সংরক্ষণ করবে প্রোগ্রামটি পরিবর্তন করা যাবে না লক্ষ্য করার বিষয়টি হল যে ROM সরবরাহ করা হয় তার সর্বোচ্চ আকারটি মাইক্রোকন্ট্রোলারের উপর চালানো প্রোগ্রামের আকার এবং জটিলতার সীমাবদ্ধ করে এবং কোনও অপারেটিং সিস্টেম নেই যখনই সিস্টেমে পুনরায় সেট করা হবে পাওয়ার রমে সঞ্চিত প্রোগ্রামটি চলতে শুরু করে এগুলি মাইক্রোকন্ট্রোলার এবং PCর মতো একটি সাধারণ কম্পিউটিং সিস্টেমের মধ্যে প্রধান পার্থক্য মাইক্রোকন্ট্রোলারগুলি অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় যেখানে প্রসেসিং শক্তি সমালোচনামূলক নয় আপনার খুব উচ্চ প্রসেসিং শক্তি প্রয়োজন হয় না বরং আপনার প্রয়োজন কম শক্তি ছোট আকার কম ব্যয় এবং এই জাতীয় বৈশিষ্ট্য আপনি আধুনিক দিনে সাধারণত এমন অনেকগুলি ডিভাইস সন্ধান করেন আপনি যে কোনও সরঞ্জাম কিনুন এবং ইনস্টল করুন না কেন এর অভ্যন্তরে কিছু এমবেডেড মাইক্রোকন্ট্রোলার থাকবে সুতরাং আমি ইতিমধ্যে অফিস অটোমেশন সেগমেন্ট consumer ইলেকট্রনিক্স মোটরগাড়ি যানবাহন বিমান রকেট ক্ষেপণাস্ত্র যোগাযোগ এই ডিভাইসগুলি যে কোনও জায়গায় খুঁজে পাই সে সম্পর্কে ইতিমধ্যে অনেক অ্যাপ্লিকেশন বলেছি এখন বিবর্তনের কথা বলছি 1970 সালের পর থেকে মাইক্রোকন্ট্রোলারের প্রথম প্রজন্মের বিকাশ শুরু হয়েছিল একটি মাইক্রোকন্ট্রোলার ছিল যা ইন্টেল দ্বারা বিকাশ করা হয়েছিল এটি ছিল 8051 এটি এখনও ব্যবহার করা হচ্ছে তবে শক্তি flexibility এবং উদ্ভাবনী সম্পর্কে কথা বলার সাথে 8051 এর একটি পুরানো ধরণের আর্কিটেকচার রয়েছে এতে খুব বেশি flexibility নেই ৮০ এর মাঝামাঝি থেকে শুরু করে প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে আমরা এখন যা দেখছি তা হল মাইক্রোকন্ট্রোলাররা বড় বড় চিপগুলির মধ্যে এম্বেড হয়ে চলেছে এগুলিকে অ্যাপ্লিকেশন নির্দিষ্ট সংহত সার্কিট বলা হয় এই কোর্সের অংশ হিসাবে আমরা যে মাইক্রোকন্ট্রোলারটি প্রদর্শন করব এটির মতো এই মাইক্রোকন্ট্রোলার বোর্ড যা এসটি মাইক্রো ইলেক্ট্রনিক্স থেকে আসে এটির ভিতরে এআরএম কর্টেক্স এম 4 চিপ নয় কেবল একটি মাইক্রোকন্ট্রোলার নয় তবে অন্যান্য অনেকগুলি জিনিস একই চিপে একীভূত হয় মাইক্রোকন্ট্রোলারদের সুবিধাগুলির সংক্ষিপ্তসার হিসাবে তারা দ্রুত তারা তাতে কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সমাধানের দৃষ্টিকোণ থেকে কার্যকর এটি অবশ্যই স্বল্প ব্যয়বহুল কারণ এটি যদি উচ্চ ব্যয় হয় তবে এটি পণ্যের ব্যয়ও বাড়িয়ে তোলে এটি অবশ্যই কম বিদ্যুত গ্রহণ করবে তাই আপনি জানেন যে আপনার বৈদ্যুতিক বিলটি হিট করা উচিত নয় এবং সামঞ্জস্যতা খুব গুরুত্বপূর্ণ সাধারণত আপনি দেখতে পাবেন যে মাইক্রোকন্ট্রোলাররা নির্দিষ্ট কিছু সংস্থা থেকে আসে আপনি বলতে পারেন এগুলি মাইক্রোকন্ট্রোলারের পরিবার পিআইসি এআরএম এগুলি কয়েকটি সাধারণ উদাহরণ এখন আপনি যদি পরিবারের জুড়ে মাইক্রোকন্ট্রোলারদের দিকে নজর দেন তবে তারা সমস্ত নির্দেশের সাথে সামঞ্জস্য রেখেছেন যাতে আপনি একবার কোনও সদস্যের জন্য সফ্টওয়্যার তৈরি করেন এবং আপনি আরও ভাল প্রসেসরে চলে যান একই কোড খুব অল্প সংশোধন করে চালানো বা কার্যকর করতে পারে এটিকে সামঞ্জস্যতা বলা হয় এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটির সাথে আমরা এই বক্তৃতার শেষে এসেছি পরবর্তী বক্তৃতায় আমরা কীভাবে মাইক্রোকন্ট্রোলারদের ARM পরিবারের বিষয়ে বিশেষভাবে প্রসেসিং দ্রুততর করতে পারি সে সম্পর্কে কিছুটা আলোচনা শুরু করব আমরা বিশেষভাবে দেখতে পাব যে মাইক্রোকন্ট্রোলারদের ARM পরিবারের অভ্যন্তরে কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং কেন তারা আলাদা কেন লোকেরা এগুলি এত ব্যাপকভাবে ব্যবহার করছে